ই সুস্বাগতম এটা বক্তৃতা নম্বর 28 এবং আজ আমরা ডাবল ইন্টিগ্রাল নিয়ে কথা বলব বিশেষত আমরা কয়েকটি সাধারণ ক্ষেত্রে গণনা করব এবং তার আগে আমরা ডাবল ইন্টিগ্রালগুলি এবং তার বৈশিষ্ট্যগুলি দেখে নেব একক ভেরিয়েবলের ফাংশনের ইন্টিগ্রাল আমরা দুটি ভেরিয়েবলের জন্য সংজ্ঞা দেবার আগে দেখব আসুন আমরা কেবল সংজ্ঞাটি দেখি যেটা আমাদের একক ইন্টিগ্রালের জন্য ছিল সুতরাং ইন্টিগ্রাল abfxdxn→∞k1nfckΔxk সুতরাং এই যোগফলটি কী ছিল যদি আমরা কেবল এই ফাংশন f নিই যা a থেকে b সংজ্ঞায়িত করা হয় তবে এটি x অক্ষ এবং এটা y অক্ষ রয়েছে সুতরাং আমরা যদি এই ডোমেনটিকে a থেকে b তে কয়েকটি টুকরোতে ভাঙি তবে আসুন আমরা এখানে প্রথম বিন্দুটিকে a বাই x0 দ্বারা চিহ্নিত করতে পারি তারপরে আমাদের এখানে x1 রয়েছে x2 x3 এবং আরও xn 2 xn 1 এবং xn সুতরাং আমরা পুরো a থেকে b কে n টি ভাগে ভাগ করেছি এবং তারপরে প্রতিটি বিরতিতে আমরা একটি পয়েন্ট নিয়েছি এটি মাঝের একটি পয়েন্ট হতে পারে বা এটি এখানে অন্য কোনও পয়েন্ট হতে পারে সুতরাং এই ck পয়েন্ট এবং তারপরে ck x0 এবং x1 এই ব্যবধানের মধ্যে রয়েছে আমরা এখানে ফাংশনের এই পয়েন্টে মানটি নিই যেটা ঠিক এখানে এবং তাই fckΔxk সুতরাং এটি আমাদের নোটেশনে এই x1 এবং এটি c1 কারণ এটি প্রথম ইন্টারভ্যাল এবং এটি হবে fx f এবং আমরা এখন এই গুনফলগুলির সমষ্টিকে ইন্টিগ্রেট করছি সুতরাং এই গুনফলটি কী এই গুণফলটি এখানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেবে সুতরাং এই প্রস্থটি x1 x0 যা x1 এবং উচ্চতা দ্বারা গুণ করা হয় যেটা f হয় এবং তারপরে আমরা এই সমস্ত কেসগুলির সমষ্টি করছি সুতরাং এইগুলি সমস্তই হল আয়তক্ষেত্র সুতরাং আমরা এই আয়তক্ষেত্রগুলির ক্ষেত্রফলগুলি শেষে যোগ করব তবে যখন আমরা লিমিট নিচ্ছি সেক্ষেত্রে n ∞ এর কাছাকাছি চলেছে সুতরাং প্রতিটি আয়তক্ষেত্রের জন্য এই এরর গুলি এখানে একটি এরর যুক্ত অংশ রয়েছে যা আমরা উদাহরণস্বরূপ এখানে কোন বক্ররেখার আমরা ক্ষেত্রফলের চাইতে বেশী না কম ক্ষেত্রফল নিচ্ছি তা আমরা জানি না এখানেও একই পরিস্থিতি যাতে তাদের এরর হতে পারে কারণ আমরা এই আয়তক্ষেত্রগুলির ক্ষেত্রফল নিচ্ছি সুতরাং লিমিটের ক্ষেত্রে যখন এই ইন্টারভ্যালগুলির দৈর্ঘ্য 0 হতে চলেছে সেই ক্ষেত্রে এখানে এই লিমিটটি বক্ররেখার ক্ষেত্রফলটিতে পৌঁছবে সুতরাং এই ইন্টিগ্রাল abfxdx এখানে এই বক্ররেখার ক্ষেত্রফলটিকে প্রতিনিধিত্ব করে এবং এটি এই যোগফলের লিমিট হিসাবে সংজ্ঞায়িত হয়েছে সুতরাং দুটি ভেরিয়েবল বা ডাবল ইন্টিগ্রালগুলির ক্ষেত্রেও আমাদের একইরকম ধারণা রয়েছে আসুন আমরা এবার এটা দেখি এক্ষেত্রে f কে x y প্লেনের একটি বদ্ধ অঞ্চল D তে সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং এটি সেই অঞ্চলটি আমরা এখানে একটি বদ্ধ অঞ্চল D সংজ্ঞায়িত করেছি এটি সাধারণভাবে যেকোনও আকারের হতে পারে সুতরাং এখানে আমাদের x অক্ষ এবং y অক্ষ রয়েছে এবং তারপরে আমরা আবার এই অঞ্চলটিকে উপ অঞ্চলে ভাগ করি Aj এর ক্ষেত্রফলের একটি ছোট অঞ্চলে ভাগ করি সুতরাং প্রতিটি উপ অঞ্চলের ক্ষেত্রফল হবে Aj এবং j 1 2 n এ পরিবর্তিত হবে সুতরাং এই জাতীয় আয়তক্ষেত্র বা স্কোয়ারগুলি আসলে n এবং তাদের প্রত্যেকেরই ক্ষেত্রফল Aj রয়েছে সুতরাং আমরা যদি একটি পয়েন্ট xj yj নিয়ে থাকি Aj এর ক্ষেত্রফলের একটি সাধারণ বিন্দু হয় আমরা এটিকে একটি সাধারণ বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বলছি আমরা Aj হিসাবে সেটাকে ডাকছি এবং আমরা সেখানে একটি পয়েন্ট নিই যা হল xj yj এবং তারপরে আমরা এই যোগফলটি নেব সুতরাং আমরা আবার এখানে এই পয়েন্টে ফাংশনের মানের যোগফল করি সুতরাং এখানে আমরা কিছু পয়েন্ট xj yj নিয়েছি এবং তারপরে তৃতীয় মাত্রায় একটি পৃষ্ঠ হিসাবে একটি ফাংশন সংজ্ঞায়িত থাকবে যা সাধারণত z অক্ষ হিসাবে নেওয়া হয় সুতরাং সেখানে একটা পৃষ্ঠ থাকবে সুতরাং পৃষ্ঠে আপনার এই পয়েন্ট xj yj এর সম্পর্কিত fxj yj পয়েন্টটি থাকবে এবং আমরা এই অঞ্চলটি এই ক্ষেত্রফল Aj দ্বারা গুন করেছি এবং যদি এই লিমিটটি থাকে তবে আমরা এই লিমিটের এই ইন্টিগ্রালের এই মানটিকে D এর উপর এই ইন্টিগ্রাল দ্বারা চিহ্নিত করি তাই ডাবল ইন্টিগ্রাল D আর fx y এবং এই dA বা কখনও কখনও আপনি dA এর এই নোটেশনটিও ব্যবহার করেছিলেন যা এই ইনফাইনাইট চিহ্নের উপ অঞ্চলের এই অঞ্চলটিকে নির্দেশ করছে সুতরাং আমরা dx dy বা dy dx দ্বারাও চিহ্নিত করতে পারি সুতরাং এখানে সংজ্ঞাটি আবার এই যোগফলের লিমিট যেখানে আমরা আসলে এই fxj yj কে যুক্ত করছি এবং আরও ছোট ক্ষেত্রফলের সাথে গুণ করব x y এর পৃষ্ঠে ∬DfxydAOR∬DfxydxdyOR∬Dfxydydx এবং এই পয়েন্ট xj yj এর সাথে সংশ্লিষ্ট প্রতিটি উপ অঞ্চলে একটি করে পয়েন্ট রয়েছে আমাদের ফাংশনের মান fxj yj রয়েছে এই সমস্তগুলি যোগ করে এবং তারপরে এই আয়তক্ষেত্রগুলির সংখ্যার সাথে n ইনফিনিটির দিকে যাচ্ছে এই লিমিটটি নেওয়া হয় এবং সেক্ষেত্রে যদি এই লিমিটটি বজায় থাকে আমরা এটিকে এইরকম ইন্টিগ্রাল নোটেশন দ্বারা সংজ্ঞায়িত করি সুতরাং এটি সহজেই প্রমাণ করা যায় যে এই উপরের লিমিটটি বিদ্যমান তাই এই ইন্টিগ্রালটি রয়েছে এই ফাংশনটি যদি D তে অবিচ্ছিন্ন বা টুকরো টুকরো ভাবে পরপর ধারাবাহিক হয় তবে আমাদের কাছে এই বদ্ধ বাউন্ডারি ডোমেন রয়েছে সুতরাং এই জাতীয় ইন্টিগ্রালগুলির অস্তিত্বের জন্য এটাই যথেষ্ট এই ডাবল ইন্টিগ্রালের জ্যামিতিক ব্যাখ্যায় আসা যাক সুতরাং এটি লিমিটের সংজ্ঞা থেকেও পরিষ্কার যা আমরা দেখেছি সুতরাং আমরা xy প্লেনে একটা ছোট অঞ্চল নিয়েছি বা xy প্লেনের পুরো ডোমেনটি অনেকগুলি উপ অঞ্চলে বিভক্ত ছিল এবং উদাহরণস্বরূপ এটা নিলে এখানে একটি উপ অঞ্চল এবং এটি এর সাথে মিলিয়ে আমাদের এখানে পৃষ্ঠতলটি রয়েছে যা প্রকৃতপক্ষে এটা দ্বারা একটা প্রক্ষিপ্ত ছবি সুতরাং ডাবল ইন্টিগ্রাল আমরা এই উপ অঞ্চলটিতে একটি পয়েন্ট নেব যা আমরা সাধারণত xj yj দ্বারা চিহ্নিত করতে পারি এবং তারপরে এই পয়েন্টটির সাথে মিল রেখে আমাদের এখানে পৃষ্ঠতলের উপর একটি পয়েন্ট থাকবে সুতরাং আমাদের কাছে এই পয়েন্টটি রয়েছে xj yj এবং তারপরে fxj yj এবং সেখানে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা xy তলের উপ অঞ্চলটি নিতে করি এবং এই দৈর্ঘ্য দিয়ে গুণ করি তাহলে আমরা কী পাব যখন আমাদের এখানে এই অঞ্চলটি থাকবে এবং তারপরে আমরা কিছু দৈর্ঘ্য দ্বারা সেটা গুন করেছি সুতরাং আমরা আবার এই উপ অঞ্চলের এই আয়তনটি পাব যা এখানে সংজ্ঞায়িত করা হয়েছে এবং তারপরে আমরা এ জাতীয় উপ অঞ্চল যুক্ত করব এবং লিমিট নেব সুতরাং আমরা এই ক্ষেত্রে পৃষ্ঠতলের আয়তনের অঞ্চলটি কেবল পাব n→∞j1nfxjyjΔxy সুতরাং এই লিমিটটি এখানে কারণ এই Δx Δy উদাহরণস্বরূপ এটি এই ত্রিভুজের ক্ষেত্রফল ছিল বা এখানে সংজ্ঞায়িত উপ অঞ্চল ছিল যাকে এই f দ্বারা গুণ করা হয়েছে সুতরাং এটি এই ছোট উপ অঞ্চল এবং এই জাতীয় উপ অঞ্চলের আয়তন দেয় যা আমরা এখানে যোগ করছি এবং এটি এই ইন্টিগ্রাল দ্বারা চিহ্নিত করা হবে যেটা আয়তনকে উপস্থাপন করবে ∬Dfxydxdyrepresentsvolume উদাহরণস্বরূপ আমরা বলেছি fxy 1 এর সমান তাহলে আমরা কী পাব আমরা যদি এখানে fxjyj নির্ধারণ করি তবে তা 1 এর সমান হবে সুতরাং আমরা এক নম্বর ফাংশনটি নিচ্ছি ক্ষেত্রফলটি একই মান দেবে কারণ আমরা মূলত Δx Δy যোগ করছি সুতরাং আমরা এই সমস্ত ক্ষেত্রফলগুলি যুক্ত করছি এবং আমরা D ডোমেনের মোট ক্ষেত্রফলতা পেয়ে যাব সেক্ষেত্রে D এর ক্ষেত্রফল যদি আমরা উদাহরণস্বরূপ এই f কে যা 1 সেটা নিই তবে কেন এই ডাবল ইন্টিগ্রাল সহ আমরা xy তলে ডোমেনের ক্ষেত্রফল পাব বা মূলত এটি xy তলের আয়তনকে বোঝায় এবার আমরা মূল্যায়ন অংশে আরও এগিয়ে যাব তবে তার আগে আসুন ডাবল ইন্টিগ্রালের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক একক ইন্টিগ্রালের মত আমাদেরও ডাবল ইন্টিগ্রালের জন্য কমবেশি একই বৈশিষ্ট্য রয়েছে উদাহরণস্বরূপ আমাদের কাছে এখানে k কে এই ফাংশন fxy দ্বারা গুণ করা হয়েছে এবং সেক্ষেত্রে এটি একটি কন্সট্যান্ট k যাতে কেবল ইন্টিগ্রালটি বেরিয়ে আসে এবং তারপরে আমাদের কাছে এই ইন্টিগ্রাল ∬DkfxydAk∬DfxydA রয়েছে একইভাবে আমাদের এখানে যোগ বা f এবং g দুটি ফাংশনের পার্থক্য রয়েছে সুতরাং সেক্ষেত্রে এই ইন্টিগ্রালটি f এর উপর হবে এবং D এর উপর ইন্টিগ্রাল হবে ∬Dfxy±gxydA∬DfxydA∬DgxydA সুতরাং এই ডাবল ইন্টিগ্রালের আরেকটি বৈশিষ্ট্য এখানে যদি আমরা ডোমেন D তে নন নেগেটিভ হিসাবে ফাংশনটি গ্রহণ করি এবং আমরা এখানে এটি D এর সাথে ইন্টিগ্রেট করছি তবে এই ইন্টিগ্রালের মানটিও 0 এর চেয়ে বড় বা সমান হবে ∬DfxydA≥0iffxy≥0onD একইভাবে যদি আমাদের দুটি ফাংশন fxy থাকে যা ফাংশন gxy এর চেয়ে বেশি হয় বা এই f টির ডোমেন D তে g এর কোন বড় মান নেওয়া হয় সেক্ষেত্রে এই g এর ইন্টিগ্রালটি f ও এই g এর এই ইন্টিগ্রালের চেয়ে বড় হবে ∬DfxydA∬DgxydAiffxy≥gxyonD সুতরাং আমরা এখানে যা আলোচনা করছি তার শেষটি হল যাতে এটি যোগের বৈশিষ্ট্য হয় আমাদের D এর উপর এই ইন্টিগ্রালটি আছে আর এই ডোমেনকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি তবে ∬DfxydA∬D1fxydA∬D2fxydAifDD1D2 উদাহরণস্বরূপ আমাদের এখানে কিছু ডোমেন ছিল যা D ছিল এবং আমরা সংজ্ঞায়িত করেছি অর্থাৎ আমি এটাকে ডোমেন D1 এবং তারপরে D2 এ ভাগ করেছিলাম এই ক্ষেত্রে D এর এই ইন্টিগ্রালটিকে আমরা এই D1 এর ইন্টিগ্রাল এবং তারপরে D2 এর সাথে ইন্টিগ্রাল একই ইন্টিগ্র্যান্ট হিসাবে লিখতে পারি একই ইন্টিগ্রাল কেবল এই অঞ্চলে পরিবর্তিত হয়েছে সুতরাং এটি D1 এবং এটি D2 এর উপর করা হয়েছে সুতরাং এটিও এই একক ইন্টিগ্রালের সাধারণ বৈশিষ্ট্য সুতরাং আমাদের ডাবল ইন্টিগ্রালের জন্য কমবেশি একই বৈশিষ্ট্য রয়েছে এবার মূল্যায়নের ব্যাপারে আসা যাক সুতরাং মূল্যায়ন করার জন্য আমরা প্রথমে একটি সহজ পরিস্থিতি নেব উদাহরণস্বরূপ যদি এই fxy টি কন্টিনিউয়াস হয় বা সংজ্ঞায়িত করা হয় এবং এই আয়তক্ষেত্র অঞ্চলে এই ইন্টিগ্রালটি হবে সুতরাং আমরা এটা নিয়েছি আমরা আমাদেরকে আয়তক্ষেত্রের অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রেখেছি সুতরাং x a থেকে b এবং y c থেকে d এর মধ্যে পরিবর্তিত হয় সুতরাং এই আয়তক্ষেত্রাকার অঞ্চলের জন্য যা এই চিত্রটিতেও দেওয়া হয়েছে এই আয়তক্ষেত্রাকৃতি অঞ্চলটি x এর জন্য a থেকে b এবং y অক্ষের মধ্যে এটি c থেকে d পর্যন্ত পরিবর্তিত হয় সুতরাং আমাদের কাছে এই a থেকে b এবং c থেকে d পর্যন্ত কন্সট্যান্ট রয়েছে এটা সবচাইতে সহজ ব্যাপের যেখানে আমরা এইরকম দুর্দান্ত ডোমেনের উপরে এই ইন্টিগ্রালটি সংজ্ঞায়িত করতে পারি কারণ লিমিটগুলি স্পষ্ট যে x এর জন্য আমরা a থেকে b পর্যন্ত নিচ্ছি এবং y এর জন্য আমরা c থেকে d পর্যন্ত নিচ্ছি এবং লিমিটগুলি কন্সট্যান্ট হয় তারা একে অপরের উপর নির্ভর করে না এখানে এটি এই ইন্টিগ্রাল একটি আয়তক্ষেত্রাকৃতির অঞ্চল dA হিসাবে সংজ্ঞায়িত করা হবে তাই প্রথমে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রালটি গণনা করব উদাহরণস্বরূপ আমরা প্রথমে y এর সাপেক্ষে এটি করতে পারি না তবে এই ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ নয় আসুন প্রথমে এটি নিয়ে আলোচনা করা যাক সুতরাং আমরা এই ইন্টিগ্রাল ∬DfxydA কে এই dx এর উপর y কে কন্সট্যান্ট হিসাবে নেব এখানে এই ইন্টিগ্রালটি a থেকে b নেওয়া হচ্ছে কারণ x a থেকে b তে পরিবর্তিত হয় এবং এখন এটি y এর ফাংশনে পরিণত হবে কারন আমরা এই x এর উপর a থেকে b তে ইন্টিগ্রেড করেছি সুতরাং y যেমন ছিল তেমন থাকবে আর এটি y এর একটি ফাংশন হবে এবং তারপরে আমরা এটি করতে পারি এটি রিপিটেড ইন্টিগ্রাল সুতরাং এখন আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেড করতে পারি তাই y c থেকে d তে পরিবর্তিত হতে পারে এবং যেহেতু এগুলি ইন্টিগ্রালের লিমিট কারণ অঞ্চলটি a থেকে b এবং c থেকে d এর সাথে y এর দিকের সুন্দরভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল আমরা প্রথমে y এর সাপেক্ষে ইন্টিগ্রালটি গণনা করতে পারি তাই dy এবং তারপরে y c থেকে d তে পরিবর্তিত হয় বা যা আমরা x এর ফাই করতে পারি কারণ ইন্টিগ্রেশনের পরে এটি x এর একটি ফাংশন হবে এবং তারপরে এটি একটি ভেরিয়েবলের একটি ফাংশন এবং আমরা এখন x এর উপর ইন্টিগ্রেট করতে পারি তাই x টি a থেকে b তে পরিবর্তিত হবে ∬DfxydAabfxydxabcdfxydy সুতরাং এই ক্ষেত্রে এটি বিবেচ্য নয় যে আমরা প্রথমে জাতীয় ডোমেনের জন্য x এর সাপেক্ষে এবং তারপরে y এর সাপেক্ষে অথবা প্রথমে y এর সাপেক্ষে এবং তারপরে x এর সাপেক্ষে এই গণনা করব এবং এখানে লিমিটটিও অনেক সহজ তবে এটি সর্বদা হয় না কারণ আমাদের কাছে সবসময় এত সুন্দর ডোমেন থাকে না সুতরাং আয়তক্ষেত্রাকার নয় এমন অঞ্চলের জন্য আবার আমরা কয়েকটি সহজ ঘটনা বিবেচনা করব এবং তারপরে আমরা আরও সাধারণ ঘটনায় আসব এখানে উদাহরণস্বরূপ একটি ডোমেন এই রকম হয় এটি এখানে ডোমেন আমাদের ফাংশনের ডোমেন আমাদের ফাংশনটি এই ডোমেইনে সংজ্ঞায়িত করা হয় একই রকম ভাবে আমাদের সেখানে ফাংশনটির মান আছে এই ডোমেনের জন্য এখানে এবং এই ডোমেনটি এই v1 এটি দ্বারা বাউন্ডেড সুতরাং এখানে আমরা এখন ফাংশন v1x আছে যা x এর উপর নির্ভর করে সুতরাং x যেহেতু পরিবর্তিত হয় আমাদের এখানে বক্ররেখা আছে এবং একই জিনিসটি আমাদের x এর সাপেক্ষে অন্য একটি v2x ফাংশন রয়েছে তাই এটি এখানে সীমানা পরিবর্তন করে Y এর দিকে আমাদের এই কন্সট্যান্ট রয়েছে সুতরাং a থেকে এটা x এর সমান এই x এর সমান b এটা বাদ তবে এই y এর দিকে আমাদের এখানে v1 এবং v2 ফাংশন রয়েছে ∬DfxydAabv1v2fxydydx সুতরাং এই জাতীয় ডোমেনগুলির জন্যও এই ডোমেন D এর উপর ইন্টিগ্রাল গণনা করা কঠিন কাজ নয় এবং প্রথমে আমরা ধরে নিই যে এই f স্বাভাবিকভাবেই এই ডোমেনে সংজ্ঞায়িত এবং বাউন্ডেড বা টুকরো টুকরো ভাবে ধারাবাহিক এবং এই v1 এবং v2 এগুলি অবিচ্ছিন্ন ফাংশন সুতরাং আমাদের এই ডোমেনটি রয়েছে যা এই ছবিতে তুলে ধরা হয়েছে এবং তারপরে এই ডবল ইন্টিগ্রালটি ∬DfxydA আমরা এখন নেব তাই আমরা এখন এই সিকোয়েন্সিংটি অনুসরণ করব সুতরাং প্রথমে আমাদের y এর সাপেক্ষে ইন্টিগ্রেড করতে হবে কারণ এখন y এর সাপেক্ষে আমাদের এই লিমিটটি পাওয়ার জন্য এটাই বোঝার সহজতম উপায় সুতরাং y এর সমান্তরালভাবে y এর সাপেক্ষে একটি লাইন টানুন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটি এখানে এই v1x এ প্রবেশ করে v2x থেকে বেরোবে সুতরাং এইগুলি এখন y এর দিকের লিমিট এবং তারপরে এই জাতীয় লাইনগুলি এখানে xa থেকে xb পর্যন্ত সর্বত্র যেতে পারে সুতরাং এটি প্রথম ইন্টিগ্রাল যা y এর উপরে নেওয়া হবে সুতরাং y এর দিকের জন্য আমাদের এখানে v1x থেকে এই v2x পর্যন্ত এর লিমিট রয়েছে সুতরাং y এর দিকে v1x থেকে এই v2x এই ইন্টিগ্রালটি থাকলে প্রথমত এটি আবার একটি একক ইন্টিগ্রাল কারণ এই x টিকে আমরা এখানে স্পর্শ করছি না আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি এবং তারপরে এই লিমিটগুলি v1x থেকে v2x পর্যন্ত নেওয়া হয়েছে এবং তারপরে একবার আমরা এই ইন্টিগ্রালটি করে ফেললে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব সুতরাং x এর জন্য এখন লিমিটগুলি a থেকে b পর্যন্ত সুতরাং x এর জন্য লিমিটগুলি এখানে a থেকে b পর্যন্ত কন্সট্যান্ট রয়েছে তবে ইন্টার ইনার ইন্টিগ্রাল y এর জন্য লিমিটগুলি x এর উপর নির্ভর করে সুতরাং v1x থেকে v2x এই জাতীয় ডোমেনের জন্য স্বাভাবিকভাবেই আমরা সিকোয়েন্সিংটি অনুসরণ করব কারণ আমরা যদি অন্যভাবে গিয়ে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তবে একটি সমস্যা হবে কারণ আমাদের পুরো ইন্টিগ্রালের বা এখানে সম্পূর্ণ ডোমেনের এত সুন্দর উপস্থাপনা নেই এক্ষেত্রে y এর জন্য আমাদের এখানে চমৎকার লিমিট v1x থেকে v2x রয়েছে এবং তাই x এর জন্য আমাদের a থেকে b পর্যন্ত কন্সট্যান্ট লিমিট রয়েছে আর এটাই হল সিকোয়েন্সটা যেটা আমাদের ডোমেনের জন্য অনুসরণ করা উচিত উদাহরণস্বরূপ যদি আমাদের কাছে এই ছবির মত ডোমেন দেওয়া থাকে তবে এখানে একটি বক্ররেখা রয়েছে যা এই y এর উপর নির্ভর করে সুতরাং আমাদের কাছে এই v1y থেকে এই v2y আছে এবং তারপরে y টি c থেকে d তে যাচ্ছে সুতরাং এটি ঠিক অন্যভাবে রাউন্ড তারপরে আগেরটি এবং এই ক্ষেত্রেও আমাদের কাছে এই fxy অক্ষ রয়েছে যা D তে সংজ্ঞায়িত এবং বাউন্ডেড এবং v1 এবং v2 কন্টিনিউয়াস হয় সুতরাং এক্ষেত্রে এই জাতীয় ডোমেনের উপর এই fxy এর ইন্টিগ্রালটি হবে এখন আমরা প্রথমে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব এক্ষেত্রে আমরা এখন আলোচনা করব এখন আমরা প্রথমে x এর সাপেক্ষে করব এখানে আমরা লিমিটটি এই v1y থেকে v2y তে নেব এবং এই জাতীয় রেখাগুলি এখন এই c থেকে আলাদা হবে সেগুলি c থেকে d তে যাবে যাতে আমরা সহজেই x এবং y এর লিমিট নির্ধারণ করতে পারি আর এক্ষেত্রে প্রথম ইন্টিগ্রালটি যেমন আমি বলেছি আমরা এখন x এর সাপেক্ষে গণনা করব সুতরাং x এর জন্য আমাদের কাছে v1y থেকে v2y আছে আমাদের কাছে v1y থেকে v2y রয়েছে এবং একবার আমরা এই ইন্টিগ্রালটি পেলে সেটা হবে y এর ফাংশন সুতরাং আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব এবং y এর লিমিটগুলি c থেকে d হবে সুতরাং এই ক্ষেত্রে আবার আমাদের দেখতে হবে কোনটি এখন সুবিধাজনক সুতরাং আমাদের এই প্রথমটি আছে আমাদের এই x এর সাপেক্ষে ইন্টিগ্রালটি প্রয়োজন কারণ এই লিমিটগুলি পাওয়া এখন অনেক সহজ এবং সেই সময় আমরা লিমিটটি c থেকে d পর্যন্ত নেব সুতরাং এই ক্ষেত্রে আমরা এটিও দেখেছি যে আমরা সহজেই ইন্টিগ্রালগুলি গননা করতে পারি কারণ আমরা একবার এই লিমিটটি পেলে আমরা একক ইন্টিগ্রালগুলিতে ফিরে যাব যা আমরা মূল্যায়ন করতে জানি সুতরাং আসুন এই উদাহরণটি দেখি সুতরাং আমাদের কাছে প্রথম উদাহরণটি হল এই ∬RxyxydA এবং আমরা এখানে এর মান গণনা করব এবং এই অঞ্চলটি হল R যা y x সরলরেখা এবং yx2 বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সুতরাং আমাদের এখানে এই লাইনটি এবং প্যারাবোলা yx2 রয়েছে সুতরাং যদি আমরা আঁকতে চাই তবে আমি বোঝাতে চাইছি এটিই প্রথম পদক্ষেপ যে আমাদের প্রথমে ইন্টিগ্রেশনের এই অঞ্চলটি আঁকতে হবে এবং কখনও কখনও এটাই খুব কঠিন অংশ হয় সুতরাং এখানে আমাদের y x লাইন এটা y x লাইন এবং তারপরে yx2 প্যারাবোলা রয়েছে সুতরাং তারা ইন্টারসেক্ট করবে কারণ y x এবং yx2 যদি আমরা এটা সমাধান করি তাহলে y x আমরা রেখেছি সুতরাং এখানে আমাদের x আছে এবং 0 এর সমান হবে সুতরাং x0 এবং x1 এই দুটি পয়েন্টে তারা ইন্টারসেক্ট করবে সুতরাং x 0 হয় আমাদের কাছে y 0 ও স্বাভাবিকভাবে থাকে সুতরাং এটিই হল ইন্টারসেকশন পয়েন্ট এবং অন্যটি যখন x 1 হয় তাই y ও 1 হবে এটি হল অন্য পয়েন্ট সুতরাং এটি সেই অঞ্চল যাকে আমরা ইন্টিগ্রেশনের অঞ্চল বলি সুতরাং এই ইন্টিগ্রেশনের অঞ্চল জুড়ে আমরা এখন ∬RxyxydA কে ইন্টিগ্রেট করব এখন এটি থাকার জন্য আমাদের প্রথমে y এর সাপেক্ষে এটা করার সম্ভাবনা রয়েছে সুতরাং y এর সাপেক্ষে ইন্টিগ্রালটি নেওয়ার সময় আমরা y এর সাপেক্ষে সেটা নেব সুতরাং আমরা এখানে y এর সমান্তরাল একটি লাইন আঁকব y হল y অক্ষের সমান সুতরাং এটি হল লাইনটি সুতরাং এখন আপনি দেখতে পাবেন যে এটি এখানে x2 প্রবেশ করে এবং এটি এই y x এর ডোমেনটি ছেড়ে দেয় এবং এটি এই ডোমেইনের সর্বত্রই সত্য আপনি এই y অক্ষের সমান্তরালে যে রেখাটিই আঁকেন না কেন এটি yx2 এর মধ্য দিয়ে যাবে এবং এটি ডোমেনটিকে y x লাইনে ছেড়ে যাবে এবং এরপরে এই জাতীয় রেখাগুলি x0 থেকে x1 এর মধ্যে পরিবর্তন হবে সুতরাং প্রথমে আমরা এখানে y এর লিমিটটি রাখব কারণ আমরা এখন x এর জন্য প্রথমে y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে চলেছি এবং এখানে y এর লিমিটটি x2 হবে কারণ এই সময়ে এটি যখন ডোমেনে প্রবেশ করে তখন এটি x2 হয় সুতরাং এখানে আমাদের এই y টি x2 এর সমান এবং তারপরে যখন আমরা ডোমেনটি ছেড়ে যাই এটি y x হয় সুতরাং আমাদের yx হবে সুতরাং এগুলোই হল লিমিট আমাদের এখানে ইন্টিগ্রান্টটি হল x01yx2xxyxydydx সুতরাং আমরা একবার এটি ইন্টিগ্রেট করলে তারপরে আমাদের x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে এবং x এর লিমিটগুলি স্পষ্ট কারণ এই রেখাগুলি যা আমরা এখানে এঁকেছি তারা x 0 থেকে x 1 তে যাচ্ছে এবং তারপরে আমরা পুরো ডোমেনটি অদলবদল করছি সুতরাং এখানে x 0 থেকে x 1 এগুলি হল x এর লিমিট সুতরাং x 0 থেকে x 1 বা আমরা কী করতে পারি আমরা লিমিটগুলিও অন্যভাবে নিতে পারি উদাহরণস্বরূপ আমরা যদি x এর সাপেক্ষে প্রথমে নিই তাহলে আমাদের কী করতে হবে এই x অক্ষের সমান্তরাল একটি লাইন আঁকুন এবং এই লাইনটি এখানে y x এ প্রবেশ করবে এবং এই ডোমেন অঞ্চলে yx2 এ প্যারোবোলায় অবস্থান করবে সুতরাং এখানে প্রবেশের সময় তাই আমরা x এর লিমিটটি রাখছি সুতরাং এখানে x y যেটা প্রবেশ পয়েন্ট তাই x y হল লিমিট এবং এটি এখানে চলে যাচ্ছে সুতরাং এখানে এই yx2 আমরা y কে xy নিতে পারি আমরা এখানে ডোমেনটি xy এ রেখে যাচ্ছি তাই এখন x এর লিমিট হল এগুলো এবং এখন এই ধরণের লাইনগুলি এই y 0 থেকে y 1 এর সমান হবে সুতরাং এটি y এর লিমিট হবে সুতরাং এখানে y এর লিমিটের জন্য আমাদের y 0 থেকে 1 বা আমাদের এই x লিমিটটির জন্য y থেকে y আছে এক্ষেত্রে আমাদের y এর সাপেক্ষে প্রথমে নেওয়ার সম্ভাবনা আছে তারপরে x এর সাপেক্ষে বা উল্টোভাবে y01xyyxyxydxdy আসুন আমরা প্রথমটি নিই এবং তারপরে এই ইন্টিগ্রালটি গণনা করি সুতরাং আমরা প্রথমটি নেব এবং তারপরে এটি নিয়ে আমরা এখন ইন্টিগ্রেট করব সুতরাং ভেতরের ইন্টিগ্রালের এই ইন্টিগ্রেশনের পর আমরা এটি পাব আমরা এইভাবে করছি এই ভেতরেরটির ইন্টিগ্রাল সুতরাং আমাদের এখানে 0 থেকে 1 রয়েছে এবং তারপরে x2yxy2 এর সাথে dy এবং তারপরে dx এর সাথে এই ইন্টিগ্রাল রয়েছে x01yx2xx2yxy2 dydx সুতরাং এটি 0 থেকে 1 এবং এটি এখন y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব আমাদের x2y22xy33 আছে এটি ইন্টিগ্রালটি এবং তারপরে আমাদের x2 থেকে x পর্যন্ত লিমিট স্থাপন করব সুতরাং x2 থেকে x এবং তারপরে আমাদের কাছে বাইরের ইন্টিগ্রালটি dx রয়েছে সুতরাং এটি 0 থেকে 1 হবে যেখানে আমরা x রাখছি তাহলে আমাদের x42x43 হবে কারণ y টি প্রতিস্থাপন করা হয় এই x টি y এর পরিবর্তে প্রতিস্থাপিত হয়েছে তারপরে 3 এবং তারপরে এই x এর জন্য বিয়োগ সুতরাং আমাদের এখানে x2 রয়েছে আপনি x2 কে প্রতিস্থাপন করবেন আপনার হবে x62 এবং আমরা এখানে x73 ও পাব সুতরাং এখন এটি 5x46 হবে যা এখানে একটি টার্ম x62 আর আমাদের এখানে x73 টার্মটি রয়েছে এটি প্রথম ইন্টিগ্রেশনের পরে এবং এখন আবার এটি একক ইন্টিগ্রাল তাই x এর সাপেক্ষে আমরা এটি আবার ইন্টিগ্রেট করতে পারি এবং আমরা এই সংখ্যাটি পাব কারণ এখান থেকে আমরা x55 পাব যেটা বাতিল হয়ে যাবে আমরা 16 পাব এখানে আমরা x77 পাব সুতরাং যখন আমরা এখানে লিমিটটি রেখেছি কেবলমাত্র এই x টি 1 এর সমান হবে কারণ x 0 এ এটি 0 হবে সুতরাং এখানে x77 7 × 2 14 এবং তারপরে সেই x7 হবে যখন আমরা লিমিটটি 1 করেছি এখানেও আমাদের x88 রয়েছে সুতরাং এটি 8 × 3 24 এবং এটি এখানে সুতরাং এটি একটি মান যা আমরা এটি সহজ করতে পারি এটি 3 বাই 56 হবে সুতরাং এটি হল এই ডাবল ইন্টিগ্রালের মানটি প্রথমে y এর সাপেক্ষে এবং তারপরে x এর সাপেক্ষে ইন্টিগ্রাল করে পাই অন্য উপায়েও এটা আমরা করতে পারি এখানে আরও একটি উদাহরণ দেখা যাক আমরা এখন এই অঞ্চল R এর উপর এই Re2x3ydxdy এর মূল্যায়ন করতে চাই এবং R হল x অক্ষ দ্বারা বাউন্ডেড অঞ্চল অর্থাৎ x 0 তার মানে y অক্ষে y 0 আমাদের x অক্ষ থাকে এবং তারপরে একটি লাইন xy 1 থাকে সুতরাং সর্বদা প্রথম পদক্ষেপটি হল এটি ডোমেনটিকে স্কেচিং করবে সুতরাং আপনি যদি ডোমেনগুলি রাখেন আমাদের x অক্ষ রয়েছে আমাদের y অক্ষ রয়েছে এবং তারপরে আমাদের এখানে লাইনটি x y 1 থাকবে সুতরাং এটি একটি ত্রিভুজাকার ডোমেন এবং আবার লিমিটটি নির্ধারণ করার জন্য খুবই সহজ যদি আমরা x এর দিকে প্রথমে নিয়েছি বা আমরা y এর দিকে প্রথমে নিই যাই হোক না কেন ধরুন আমরা প্রথমে y এর দিকটি নিচ্ছি সুতরাং এখন রেখাটি y অক্ষের সমান্তরালে আঁকুন এবং তারপরে আমরা দেখতে পাব যে এই লাইনটি এখানে y 0 হয় এবং এটি y এর ডোমেনের সমান হয় তাই এখান থেকে আমাদের y 1 x হবে সুতরাং লিমিটগুলি y 0 থেকে y 1 x হবে এবং তারপরে x এর লিমিট 0 থেকে 1 পর্যন্ত হবে সুতরাং x তখন 0 থেকে 1 এবং তারপরে dx সুতরাং এটি এই ইন্টিগ্রালটি গণনার একটা উপায় তবে এই ডোমেনে আবার এটি একইরকম লিমিট আমরা পেতে পারি যখন আমরা x এর সাপেক্ষে প্রথমে ইন্টিগ্রেট করব সুতরাং x এর সাপেক্ষে প্রথমে ইন্টিগ্রেট করব আমাদের x এর লিমিট থাকবে সুতরাং আমরা এই x অক্ষের সমান্তরাল একটি লাইন আঁকব এবং এটি এখানে x0 তে প্রবেশ করবে এবং এখানে এই লাইনে চলে যাবে যেখানে x এর মান এখন 1 y হবে সুতরাং এখান থেকে x হবে 1 y এবং তারপরে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারি তাই y টি 0 থেকে 1 এ চলে যাবে তাই y 0 থেকে 1 হবে এবং তারপরে হয় আমরা প্রথম ইন্টিগ্রালটি অথবা দ্বিতীয়টি গণনা করতে পারি আসুন প্রথমটি নেওয়া যাক এটি এখানে 0 থেকে 1 x পর্যন্ত নিয়ে যাবে এবং এই x টি 0 থেকে 1 পর্যন্ত যাবে সুতরাং আমরা একে y এর সাপেক্ষে ভেতরেরটিকে ইন্টিগ্রেট করব সুতরাং আমাদের এখানে e2x3y রয়েছে যেটা আমাদের ইন্টিগ্রান্ট সুতরাং আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি যার অর্থ এই 1 x dy এই ভেতরের ইন্টিগ্রালটির পরে আমরা এখানে e2x পাব যা এই y এর সাপেক্ষে একটা কন্সট্যান্ট এবং e3y আপনি e33 পাবেন এবং তারপরে এই লিমিটটি 0 থেকে 1 x হয়ে যাবে সুতরাং যখন আমরা এখানে উপরের লিমিটটি রেখেছি আমরা এখানে e3 3x 1 পাব এবং e2x এখানে বসে আছে 1301e2xe3 3x 1dx এটি ভেতরেরটির প্রথম ইন্টিগ্রাল এবং এখন আমরা এটি পাশাপাশি ইন্টিগ্রেট করতে পারি কারণ একক সাধারণ ইন্টিগ্রাল সুতরাং আমরা 13 3e22e312 পাব যখন আমাদের কাছে আয়তক্ষেত্রাকার ত্রিভুজাকারের মতো সরল ডোমেন থাকে বা যখন আমরা দেখেছি যে লাইনটি এবং প্যারাবোলা দ্বারা এটা বাউন্ডেড ছিল সুতরাং এই ক্ষেত্রে প্রথমে x এর সাপেক্ষে এবং তারপরে y এর সাপেক্ষে অথবা প্রথমে y এর সাপেক্ষে এবং তারপরে x এর সাপেক্ষে লিমিটটি খুঁজব উভয় উপায়েই যেটা পাওয়া সহজ এবং আমরা এই রিপিটেড একক ইন্টিগ্রালের মাধ্যমে মূল্যায়ন করতে পারি উপসংহারটি হল আমরা ডাবল ইন্টিগ্রালের জন্যও সংজ্ঞাটি দেখেছি এবং যা আয়তনকে ঝোঝায় বা আমরা যদি বলি এই ফাংশনটি 1 হবে n→∞j1nfxjyjΔAj∬DfxydA এটি আয়তনকে বোঝায় বা ক্ষেত্রফল যদি fxy 1 হয় এটি ডোমেন D এর ক্ষেত্রটিও উপস্থাপন করতে পারে সবচেয়ে শক্ত ব্যাপার হল সাধারণভাবে একাধিক ইন্টিগ্রাল মূল্যায়ন করতে হলে ইন্টিগ্রেশনের লিমিটের খোঁজ করতে হবে তবে আমরা সেক্ষেত্রে আজ আমরা দেখেছি যে সেখানে একটি সহজ জ্যামিতি ছিল এবং আমরা সহজেই ইন্টিগ্রেশনের লিমিটগুলির খোঁজ করতে পারি এবং এই ইন্টিগ্রেশনের অঞ্চলটির স্কেচটি গুরুত্বপূর্ণ কারণ অঞ্চলটির স্কেচ না করে আমরা ডোমেনের লিমিট সম্পর্কে কোন ধারণা পাব না এই রেফারেন্সগুলি এই বক্তৃতাটি তৈরি করতে ব্যবহৃত হয়েছিল আপনাকে অনেক ধন্যবাদ